পরবর্তী বক্তৃতায় স্বাগতম এই বক্তৃতায় আমি mbed C Programming Environment নিয়ে কথা বলবো আমি mbed C Programming Environment নিয়ে শুরু করবো আর আমি আপনাকে দেখাবো প্রকৃতপক্ষে কিভাবে আপনি এই environment ব্যবহার করে program করতে পারেন যেমন আমি বলেছি আমি mbed C environment এর সূচনা করব এবং আমি আপনাকে program গুলি তৈরি compile ও run করার ধাপ গুলি দেখাবো প্রথমত Mbed C কি এটা একটি embedded software development প্ল্যাটফর্ম যা ব্যবহার করে ব্যবহারকারীরা C দিয়ে সফটওয়্যার তৈরি করতে পারে microcontroller board specific library দিয়ে program টা development board এ compile এবং download করা হয় আমরা STM32F401 Nucleo ARM Development Board এর উদাহরণ ব্যবহার করে platform টা ব্যাখ্যা করব এই নির্দিষ্ট board টা ব্যবহার করতে গেলে আপনাকে register করতে হবে এবং আপনাকে কিছু কার্যকারিতা ইত্যাদি যেগুলো সেখানে আছে সেগুলো দেখতে হবে প্রথম প্রয়োজনীয়তা হল যে আপনার এই বোর্ডটা ঠিক জায়গাতে driver install করা অবস্থায় থাকতে হবে আপনার USB mini থেকে USB typeB connector দরকার আপনি এই অংশটা এখানে যুক্ত করবেন এবং এইটা আপনার PC বা ল্যাপটপে যুক্ত হবে প্রথমত এইটা আপনার করা দরকার এবং development environment এর জন্য আমি যেমন বলেছি আমরা একটা online compiler ব্যবহার করব যা হল mbed সুতরাং আপনাকে mbed এ একটা একাউন্ট বানাতে হবে এখন কিভাবে শুরু করব এই কোর্সের পরবর্তীতে প্রদর্শনের সময় আমরা online compiler ব্যবহার করব যেটা আমাদের project গুলি compile করার জন্য httpdevelopermbedorg এ উপস্থিত আমরা আমাদের program C বা python এ লিখতে পারি কিন্তু বিশেষ ভাবে আমরা C তে লিখব STM32 driver টি প্রথমে desktop বা laptopএ install করতে হবে এরপর আমরা এটা দিয়ে software development প্রদর্শন করব অনুগ্রহ করে মনে রাখবেন যে USB cable লাগবে যেখানে online compiler পাওয়া যায় আপনাকে সেখানে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে STM driver টা install করা আছে STM driverএর installation যথেষ্ট সোজা যেটা আপনাকে করতে হবে সেটা হল আপনাকে এই নির্দিষ্ট URLটিতে যেতে হবে এটা download করতে হবে আপনাকে কিছু প্রাথমিক বিবরণ দিতে হবে তখন driver টি একটা zip bundle হিসেবে download হবে download করা zip ফাইলটা extract করতে হবে এবং 32 bit machineএর জন্য এই নির্দিষ্ট ফাইলটি install করতে হবে অথবা যদি এটা 64 bit machine হয় তবে এইটা download করতে হবে এইটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই নির্দিষ্ট যন্ত্রটা ব্যবহার করার আগে আপনাকে driver গুলি যথাযথভাবে install করতে হবে এরপর installation টা পরীক্ষা করব যদি এটা আগেই হয়ে যায় এই STM32 kit টি desktop বা laptop এ যুক্ত করবো আপনি device managerএ যাবেন ও port সংখ্যা পরীক্ষা করবেন যখনই driver টি সঠিকভাবে install হয়ে যাবে সেটা এখানে দেখানো হবে এখন আর কি কি পদক্ষেপ নিতে হবে প্রথম পদক্ষেপ হল আপনাকে developerembedorg এ যেতে হবে এরপর আপনি দেখবেন user name ও password লেখার একটা জায়গা আছে অবশ্যই আপনাকে প্রথমে এটার জন্য signup করে নিতে হবে এটা একটা সহজ পদ্ধতি যা আপনাকে মেনে চলতে হবে Login করার পর আপনি আপনার বিবরণ দিন আপনি এই রকম একটা screen পাবেন যেখানে আপনি দেখবেন কিছু লেখা আছে যেটা compiler compiler এর উপর click করুন এবং আপনি এগিয়ে চলুন প্রথমবার compiler এর উপর click করার পর যারা করছে তারা এই সমস্যায় পড়বে যেখানে লেখা আছে No Device Selected হয় এটা STMF401RE অথবা অন্য কোন যন্ত্র এরপর আপনাকে ওই যন্ত্র নির্বাচন করতে হবে পরবর্তী পদক্ষেপ যেটা আপনাকে করতে হবে Add board এ আপনি click করুন এরপর আপনি NucleoF401RE নির্বাচন করুন এটাই সেই board যেটা আমরা ব্যবহার করছি সুতরাং আপনি যে board ই ব্যবহার করুন না কেন আপনাকে ওই নির্দিষ্ট board টা নির্বাচন করতে হবে আমরা ওই board টা নির্বাচন করি ও এগিয়ে চলি এবং যখনই আপনি এটা করবেন দেখবেন ওই নির্দিষ্ট board নির্বাচিত আছে আগে এটা দেখাচ্ছিলো no device selected এখন নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করে আপনি দেখবেন NucleoF401RE নির্বাচিত হয়েছে আমরা এগিয়ে চলি যখনই আপনি এই নির্দিষ্ট screen টা দেখবেন তখন আপনিও আমার program গুলিও দেখতে পাবেন এবং আপনি দেখবেন যে এটা প্রায় ফাঁকাকিন্তু আপনি যদি program লিখতে থাকেন এটা দেখাবে আপনাকে আমি আমার account দেখালে দেখবেন এখানে অনেক program লেখা আছে পরবর্তী পদক্ষেপ হল 'my programs' এর মধ্যে একটা নতুন program এটা project slide bar এ workspace এর বাম দিকে MyProgramsএ right click করে তৈরি করা হয় এরপর আপনি একটি নতুন তৈরি করুন program এর নাম দিন এবং একটি ফাঁকা template তৈরি করে ok টিপুন আপনি প্রথম প্রোগ্রাম টি লেখার পর এই পদক্ষেপগুলি অনুসরণ করা দরকার এখন আপনাকে কি করতে হবে আপনাকে cpp file টা প্রোগ্রামটার ওপর right click করে যোগ করতে হবে ও একটি নতুন filename দেবেন আমি এটাকে আরো কিছু slide শেষ করে এই tool এ নিয়ে যাব সুতরাং এখানে আপনার maincpp আছে যখন আপনি এখানে click করবেন আপনি এই maincpp program দেখবেন আর তারপর আপনাকে program টা compile করতে হবে compile button টা এখানে উপরে দেখানো হয়েছে আপনি compile button এ click করলে এটি compile হবে আপনার compile করা হলে code টা download হবে এটাকে Download folder এ save করে রাখবেন প্রোগ্রাম টা run করতে শুরু করে এবং LED boardএর উপর জ্বলতে নিভতে শুরু করে Application development এর জন্য এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে board selection ও driver selection একবারই করতে হবে আপনি দেখুন এটা environment এই সহজ program টি আমি দেখাচ্ছি সুতরাং প্রথম পদক্ষেপের জন্য যা প্রয়োজনীয় তা আমি আপনাকে বলেছি এইটা আমার program আপনাকে main programএ right click করতে হবে এবং এরপর আপনি দেখবেন এই ধরনের কিছু আসবে আর আপনাকে এই program এর একটা নাম দিতে হবে যেমন ধরলাম blinkLED এবং আমি Ok তে click করলাম যখন আমি এটা করলাম আপনি এই নামটাতে double click করুন আর আপনি কিছু sample code দেখুন আমরা এই sample code টা কেটে নেব এবং এখানে নিজেদের code লিখব আমি এখানে click করলাম এটা maincpp যেমন আমি আপনাকে বলেছিলাম আমি এটা save করব এটা include mbedh এটা header file আপনাকে এটা include করতে হবে তারপর পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হল DigitalOut myLED ধারাবাহিকভাবে চলছে তো এটা একটা সহজ code যা আমি লিখেছি পরের slideএ আমরা এই বিষয়ে আরো বিশদে দেখব এখন আমি compile করার জন্য এই compile button ব্যবহার করব এখন আপনি দেখতে পারছেন code টি compile হয়ে গেছে আর আমি আপনাকে সেটা বলছি এটা Download folder এ save হবে আপনি এটা copy করুন অথবা এখান থেকে cut করুন এবং আপনি দেখতে পারবেন বামদিকে board টা আছে যেটা PC তে mount করা আছে আপনি এখানে যাবেন আর paste করবেন যদি আপনি এই ধরনের কিছু করেন তাহলে board এর উপরের LED টা জ্বলতে শুরু করবে ধন্যবাদ